প্রফেসর নমস্কার ডিজাইন থিঙ্কিং এর অনলাইন কোর্স এ আপনাকে পুনরায় স্বাগত ডিজাইন থিঙ্কিং এর বিষয়টি প্রয়োগ সম্বন্ধিত আপনি আমাকে এর সিদ্ধান্ত এবং এর সাথে সম্পর্ক যুক্ত গল্প বলতে শুনেছেন এর প্রয়োগ যেমনটা আপনি দেখেছেন বা আমি আপনার সামনে বর্ণনা করেছি তো আপনি নিজেই মনে মনে তা কল্পনা করে নিয়েছেন কিন্তু এখানে আমি দেখাব যে এটা কিভাবে করা যায় যেমনটা ভিডিওতে দেখেছেন ডিজাইন থিঙ্কিং এর আসল স্বাদ গ্রহণ করার এর থেকে ভালো উপায় আর কি থাকতে পারে এখানে আমার সাথে উপস্থিত আছেন সেই সব ব্যক্তিরা যাদের বাস্তব জীবনের সমস্যা পরিস্থিতি গ্রাহক লোকজনের উপর ডিজাইন থিঙ্কিং এর প্রয়োগ তথা এর দ্বারা সাহায্য করার অভিজ্ঞতা আছে এবং এনারা এখনো সাহায্য করে চলেছেন তো আজ আমরা দেখবো যে ডিজাইন থিঙ্কিং এর প্রয়োগ কি ভাবে করা যায় এবং বিশেষ ভাবে আমরা প্রথম পর্যায় সহানুভূতি এর ব্যপারে নজর রাখবো সহানুভূতি হলো প্রথম এবং সম্ভবত আমাদের পুরো যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায় তো আমার সাথে আছেন আমার 4 জন বন্ধু সহকর্মী প্রাক্তন শিক্ষার্থী এবং ব্যক্তিগণ যাদের সাথে আমি আলোচনা করে থাকি এবং এনারা আপনাদের সামনে প্রদর্শন করে দেখবেন যে ডিজাইন থিঙ্কিং এর এই ভাগ কি ভাবে প্রয়োগ করা যায় কাস্টমার জার্নি ম্যাপিং যে ব্যপারে আমি আগেই বলেছি এটি হলো ফিরে দেখা সেই অভিজ্ঞতা টিকে যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু অন্যের দৃষ্টি দিয়ে তা অনুভব করছেন যার আপনি সাহায্য করারচেষ্টা করছেন গ্রাহক শব্দটি দ্বারা বিভ্রান্ত হবেন না তাদের আপনাকে কিছু ই প্রদান করতে হবেনা এটা কেউ একজন যাকে আপনি কোনোভাবে সাহায্য করতে চান তো আমরা একটি কেস প্রদর্শিত করতে চলেছি যার উপর আমার সহযোগীরা কাজ করতে চলেছেন তো এনাদের শুরু করার আগে আমি আপনাকে মুখ্য ধাপগুলো জানাবো শুধু ফিরে দেখার উদ্দেশ্যে প্রথম ধাপ যা সাধারণত কাস্টমার জার্নি ম্যাপিং এর সাথে জড়িত তা হলো এই ব্যক্তিটিকে জানার প্রসঙ্গে অর্থাৎ ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব এর তিনটি অংশ যথা প্রথমত ব্যক্তির বয়স দ্বিতীয়ত তার ভৌগোলিক অবস্থান এবং তৃ তীয়ত শুরু মাত্র মজার জন্য এই ব্যক্তির একটা নাম দিতে পারি ঠিক আছে যদি আপনার কেসের জন্য যদি এটা গুরুত্বপূর্ণ বিষয় হয় তো আপনি প্রয়োজন অনুযায়ী এই ব্যক্তিত্ব টিকে পুরুষ বা মহিলা বানাতে পারেন এই ব্যাপারে আমি জোর করবোনা আপনার জন্য প্রয়োজনীয় হলে আপনি তার লিঙ্গ নির্ধারণ করতে পারেন নতু বা এটা করা বার্ধতামূলক নয় তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাকে যা করতে হবে তা হলো ওই ব্যক্তিত্বের চিহ্নিতকরণ এখানে পুনরায় একটি পরামর্শ দেবো যা আমার বিশেষভাবে উপযোগী মনে হয় তাহলো আমরা অনেকগুলো ব্যক্তিত্ব নেবো যারা একে অপরের সাথে কথাবার্ত া বলবে যাদের উপর আপনি নজর রাখবেন যাদের আপনি ছায়াসঙ্গী হবেন সুতরাং একজন ষাট বছরের বয়স্ক ভদ্রলোক হতে পারেন বা অন্যজন চল্লিশ বছরেরভদ্রমহিলা হতে পারেন তো আপনার কাছে এই দুই ধরনের ব্যক্তিত্ব থাকতে পারে এবং আপনি তাদের উপর নিবিড় ভাবে নজর রাখতে পারেন তো এই হলো ব্যক্তিত্বের সম্পর্কি ত কথা দ্বিতীয় হলো যা আমরা পূর্বে দেখেছি তা হলো সেই পর্যায় যাতে আমরা ওদের উপর নজর রেখেছি খুবই সহজ ভাবে বলা যায় তো যে কার্যের উপর আমাদের নজর রাখতে হবে তা লিখে ফেলতে হবে কিন্তু তার আগে এবং পরে যা কিছু হচ্ছে তা একই রকমের আকর্ষণীয় হয় কারণ এর দ্বারা এটা জানা যায় যে ওই ব্যক্তি এই ক্রিয়া পর্যন্ত কিভাবে পৌঁছলো এবং তারপর কি হলো তো খুবই সহজ ভাবে বলতে গেলে এর তিনটি পর্যায় আছে ক্রিয়ার আগে ক্রিয়া চলাকালীন এবং ক্রিয়ার পরে আপনি চাইলে এটিকে বিস্তারিত করে এতে আরো পর্যায় যুক্ত করতে পারেন কিন্তু এই তিনটি নূন্যতম সুতরাং আরো একটি পরামর্শ হলো পূর্বে উক্ত প্রত্যেক পর্যায় উদাহরণ স্বরূপ কি হচ্ছে তার সম্পূর্ণ ধারণা লাভের জন্য কম করে তিনটি পর্যায় থাকা প্রয়োজন এটি ক্রিয়ার পরে এবং ক্রিয়া চলাকালীন এর জন্যও ঠিক আছে বলার অর্থ হলো যত বেশি তত ভালো যদি আপনার কাছে সাতটি আলাদা আলাদা পর্যায় থাকে আটটি আলাদা পর্যায় থাকে তাহলে তা ঠিক কারণ এর সম্পর্কে ই তো আপনি নজর রাখছে এটাই আপনার গ্রাহক করে থাকেন তো এটা এইভাবেই হওয়া উচিত তো নূন্যতম 3 টে আছে এবং প্রত্যেক পর্যায় তিনটে করে ধাপ থাকলে মোট 9 তা ধাপ হবে নূন্যতম 9 টা ধাপ এবং আমরা এটাই করতে চলেছি যেমনটা আমি আপনাদের দেখাতে চলেছি আমরা স্টিকি নোটস এর ব্যবহার করবো এইগুলি হলো স্টিকি নোটস যা আপনার বুঝবেন কতটা উপযোগী আমার এক বন্ধু মজা করছিলেন যে ডিজাইন থিঙ্কিং একা একাই সব থেকে বড় কারণ স্টিকি নোটস এর এত বিক্রি হওয়ার কিন্তু আমি স্টিকি নোটস এর বিজ্ঞাপন প্রচার করতে আসিনি এখানে কিন্তু এগুলি খুবই উপযোগী কারণ আপনি এগুলিকে সহজে তু লে ফেলতে পারেন আবার লাগতেও পারেন আপনি এগুলিকে এক জায়গায় লাগাতে পারেন এর উপর যা খুশি লিখতে পারেন এমন কি ছবিও বানাতে পারেন এবং এদিক ওদিক স্থানান্তরিত করতে পারেন এটা খুবই সহজ এবংআমাদের কাছে যেমন টেবিল আছে তা দিয়ে আমি আপনাকে দেখাবো যে জিনিসগুলো কে লাগলো ও সরানো কত সহজ এবং দল এতে যোগদান করতে পারে আর দেখতে পারে কি চলছে ওই উদ্দেশ্যের জন্য এটি খুব উপযোগী নতু বা আমার জন্য ভালো হবে যদি এটিকে বানায় যে সব কোম্পানি তাতে যদি আমি বিনিয়োগ করি কিন্তু এখনকার মতো আমরা শুধু কাস্টমার জার্নি ম্যাপিং এ ডিজাইন থিঙ্কিং এর প্রয়োগ এর বিষয় কথা বলবো ঠিক আছে এবার আমরা দলের কাছে আসছি এই ভদ্রলোকসমূহ হলেন যারা আমার সাথে আলোচনা করেছেন এবং ব্যাখ্যা করে আমাকে বুঝিয়েছেন যে এনারা কি কাজ করছেন আমরা কাস্টমার জার্নি ম্যাপিং বানাবো যার পর্যায়গুলি সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম তো এখন আমরা এটাই করতে চলেছি তো এতে অধিকাংশ সময় আমি দেওয়ালের গায়ের পোকার মতো হয়ে শুধু আপনাদের পর্যবেক্ষণ করবো যে আপনারা কি করছেন যদি এমন কিছু হয় যেখানে আপনাদের সাহায্যের প্রয়োজন এবং আমার যদি মনে হয় আমি হয়তো সাহায্য করতে পারি তবে তা করবো অন্যথা আপনি মুখ্যত এর নির্দে শক এবং আমি শুধ আপনাকে দেখাবো তো এই আমার পোস্ট ইট নোটস আপনার জন্য সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো বন্ধুরা আমরা যেটা করবো তা হলো আমরা বিদ্যালয় পড়ুয়ার বিষয় বিচার করবো এবং একটি শিক্ষার্থী চারদিকে একটা ব্যক্তিত্ব গঠন করবো এবং বিদ্যালয়ে তার গতিবিধি দেখার চেষ্টা করবো এবং সম্ভাব্যরূপে তার গতিবিধি থেকে সমস্যা খু জে বের করার চেষ্টা করবো যেমনটা স্যার বলেছেন সেগুলিকে ক্রিয়ার আগে ক্রিয়া চলাকালীন এবং ক্রিয়ার পরে এই হিসাবে ভাগ করে লিখে ফেলবো এবং দেখবো যে কিভাবে গ্রাহকদের সম্পর্কে এই দিয়ে নকশা তৈরি করা যায় আমরা শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠন করে এর সূচনা করবো নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক কথা প্রথমে শিক্ষার্থীর একটা নাম দেওয়া যাক আমরা কি ওর নাম স্যাম দিতে পারি হ্যাঁ আমরা ওর নাম স্যাম রাখি নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং অবশ্যই ও একজন বিদ্যালয়ের শিক্ষার্থী তো সম্ভবত ওর বয়স হবে 14 15 বছরের আশেপাশে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স তো আমাদের কাছে 14 বছরের স্যাম আছে তারা পুণে ভারতের একটি ইন্টারন্যাশনাল স্কু লে পড়ে তো আমরা আমাদের প্রথম ব্যক্তিত্বের ব্যাপারে ভেবে ফেলেছি তো বিদ্যালয়ে স্যামের মুখ্য কার্যকলাপ কি হতে পারে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স কার্যকলাপে যাওয়ার আগে এই ব্যক্তিত্বের একটি আলাদা পোস্ট আমরা বানাবো তো আমরা ওকে নিয়ে সব কিছু ই করতে পারি ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্সওটা আমাদের প্রথম ব্যক্তিত্ব ঠিক আছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো ও আমাদের প্রথম ব্যক্তিত্ব এখন আমরা কিছু কার্যকলাপের মধ্যে যাবো নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স কার্যকলাপ যা ও করছে ঠিক আছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একজন শিক্ষার্থী বিদ্যালয়ে করে তা হলো নোটস লেখা ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স নোটস ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো আমরা বিবেচনা করতে পারি যে যখন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন তখন শিক্ষার্থী কাজ হবে নোটস লেখা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক আছে তো স্যামের সাথে প্রথম কার্য যার আমরা নকশা বানাবো তা হলো শ্রেণীকক্ষে নোটস লেখাহ্যাঁ এখন আমরা এই ক্রিয়া টিকে নীচে রাখবো সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স স্যাম যেমনটা স্যার বলেছেন আমাদের কাছে এই ক্রিয়া সম্বন্ধীয় তিনটি চিত্রনাট্য থাকতে হবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্সএই ক্রিয়ার আগে ক্রিয়া চলাকালীন এবং ক্রিয়ার পরে স্যাম কি করে অর্থাৎ শ্রেণীকক্ষে বাস্তবে নোটস লেখার আগে স্যাম কি করে শ্যাম পাল এম শ্রেণীকক্ষে স্যাম প্রথমে নিজের ব্যাগ খুলবে তারপর নিজের নোটস বের করবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক আছে নোটস লেখার আসল প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে শ্রেণীকক্ষে ঘটা কিছু ক্রিয়াসমূহ এই প্রকার হবে যেমন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবেন এটি প্রথম ক্রিয়া তারপর শিক্ষক শিক্ষার্থীদের যে যার নোটবুক ও বই বের করতে বলবেন অথবা শিক্ষার্থীরা নিজেরা যে যার নোটবুক ও বই বের করে রাখবে এটি হলো দ্বিতীয় ক্রিয়া শিক্ষক এর নির্দে শ এবং নোটস ঠিক আছে আর এছাড়া কি এরপর সম্ভবত শিক্ষক নির্দে শ দিয়ে পড়াতে শুরু করবেন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স এরপর স্যাম চেষ্টা করে শিক্ষক যা পড়াচ্ছেন সেটা বোঝার এবং নিজের নোটবুকে নোটস লেখার চেষ্টা করে ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স নিজের নোটবুকে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স শিক্ষক এর সম্পর্কি ত তথ্য যেমন তিনি কোন বিষয়ে পড়ান কি গুরুত্বপূর্ণ এই কেসে ক্রিয়া শুরু হওয়ার পূর্বে কল্পনা করুন যে যে শিক্ষক শ্রেণীকক্ষে আসছেন তিনি বিজ্ঞান বিষয়ের শিক্ষক অথবা গণিতের শিক্ষক হতে পারেন এই ব্যাপারটা কি কেসের উপর প্রভাব ফেলতে পারে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স যেভাবে ও এই নির্দি ষ্ট ক্রিয়াটি করছে তাতে কি প্রভাব ফেলবে হ্যাঁ আমি ভাবছি এমনটা কিছু ঘটতে পারে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স কোন বিষয় নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্সযে ভাবে ও শ্রেণীকক্ষে নোটস লিখছে সেটাকে প্রভাবিত করবে ঠিক আছে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যা সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হয়তো ভাষার বিষয়ে ওর মনোযোগ বেশি থাকবে পাঠ্য বইতে কবিতার পাঠ্য বইতে এবং এই ধরণের বইতে থাকবে কিন্তু গণিত বিষয়ের ক্ষেত্রে হবে বেশি করে লেখার অভ্যাস এবং কঠিন কাজ নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ তো নিজের শ্রেণিকক্ষে আমি দেখেছি কিছু শিক্ষার্থী ভাষা বিষয়ের নোটস অন্য নোটস থেকে কিছু টা আলাদাভাবে লেখে ভাষার ক্ষেত্রে আমি দেখেছি যে আমার সহপাঠীরা পাঠ্য বইতে লিখছে উদাহরণ স্বরূপ যদি শিক্ষক কবিতা পড়াচ্ছেন তো নোটস লেখা হবে কবিতার বা পাঠের উপরের অংশে কিন্তু এটা যদি গণিতের বিষয় হয় তবে হয়তো নোটস সরাসরি নোটবুকে লেখা হবে তো তিনি একটি ভালো অংশ নির্দে শ করেছেন তো বিষয় এবং নোটস লেখার ক্রিয়া সম্পর্কি ত এটা খুব ভালো তথ্য উঠে এসেছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স বিষয়ের উপর আধারিত নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স বিষয়ের উপর আধারিত সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আমি ভাবছি যে এটিকে আমরা ক্রিয়ার পূর্বে ঘটা কার্যের মধ্যে ধরতে পারি নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স যে সব ক্রিয়া হতে পারে তার সম্ভাব্য সূচি কি হবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ক্রিয়া শুরু হওয়ার পূর্বে সম্ভাব্য কাজ কি হবেঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আমরা এখন ক্রিয়া চলাকালীন কি কার্য হবে সেই ব্যাপারে যেতে পারি প্রফেসর আমি এখানে কিছু বলতে চাই আমি একটা পরামর্শ দেব যে যদি আপনারা প্রত্যেক নোটে একটা ক্রিয়া লেখেন আমার মানে হলো এখানে আপনারা চারটে ক্রিয়া লিখেছেন তো আপনাদের কাছে প্রত্যেক ক্রিয়ার সাথে চারটে নোটস থাকবে এই ঘটনাগুলো কে গল্পের মতন ক্রমানুসারে লাগিয়ে দেবেন যেমন প্রথমে এই দৃশ্য তারপর এটাতারপর ওটা এবং এতে অনেক সুবিধা হবে যদি পরে কোনো জ্ঞান প্রাপ্ত হন বা যদি কার্যক্ষেত্রে গিয়ে কিছু পর্যবেক্ষণ করেন যে বাস্তবে বিষয়ের শিক্ষক শ্রেণীকক্ষে এসে আলাদা কিছু করে থাকেন তো বাস্তবে আমি নোটস আপনার পোস্ট ইন নোটস এর অদল বদল করতে পারি এবং এই পরিবর্তি ত পরিপ্রেক্ষিতে আমি নতু ন অর্থ খু জে বের করতে পারি সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ আমরা পুনরায় করতে পারি প্রফেসর হ্যাঁ এটিকে আগে উপনাম দেওয়া ঠিক হবে হ্যাঁ ঠিক হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স তো আমরা এইটাকে সরিয়ে দিচ্ছি প্রফেসর হ্যাঁ প্রারম্ভিক হিসাবে আমার মনে হয় এটাই ভালো হবে যে আপনি এটা লিখে নিয়েছেন কিন্তু আমার পরামর্শ থাকবে যে একটি নোটে একটি ক্রিয়া হ্যাঁ সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং আদেশ দেন অথবা শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের নোটবুক ও সম্বন্ধীয় বই ব্যাগ থেকে বের করে এটা হলো আমাদের দ্বারা স্থাপিত দ্বিতীয় ক্রিয়া সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স শিক্ষক এর আদেশ বা ব্যাগ থেকে বই বের করা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ বেগ থেকে বই বের করা এর পরবর্তী পদক্ষেপ হবে শিক্ষক আদেশ দেন বা পড়াতে শুরু করেন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর শিক্ষার্থী নোটস লিখতে শুরু করে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স বা শিক্ষার্থী বোঝার চেষ্টা করে যা বোঝা প্রয়োজন কারণ এই ক্রিয়াটি নোটস লেখার পূর্বে ঘটছে তো শিক্ষার্থী প্রথমে বোঝার চেষ্টা করবে এবং ভাববে যে কি লিখতে হবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক তো এখনো পর্যন্ত শ্রেণীকক্ষে স্যামের নোটস লেখার ক্রিয়া করার পূর্বে যে চারটি পদক্ষেপ তা আমরা বের করে নিয়েছি নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স খুব ভালো স্যার এখনো পর্যন্ত কি আমরা ঠিক পথে এগোচ্ছি প্রফেসর সাব্বাশ নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স একদম ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো এবার আমরা এই ক্রিয়ার চলাকালীন ঘটনাক্রমে আসি নোটস লেখার সময় স্যামের প্রথম পদক্ষেপ কি হবে সম্ভবত নিজের পেন বের করা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ আমার মনে হয় এই সাধনটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স নোটবুক টিকে খোলা এবং পেনটি শিক্ষার্থী 4 নোটস লেখা সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স আমি মনে করি এখানে আরও একটা বিষয় আছে যেমন প্রথম হতে পারে বই বা পেনের নির্বাচন করা যা আপনার কাছে আছে উদাহরণস্বরূপ স্যামের কাছে অনেকগুলি নোটবুকে আছেতাইতো এবং সমস্ত নোটবুক হয়তো আলাদা ক্রোম বা আলাদা বিষয় আলাদা প্রকারের হতে পারে তো মনে করুন এটি একটি গণিতের ক্লাস এবং শিক্ষক কখনো চাইবেন না যে স্যাম নিজের বিজ্ঞানের নোটবুক বের করুক তো নোটবুক নির্বাচন করাটাও একটি ক্রিয়া শ্যাম পাল এম আর আমি মনে করি যে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা নোটবুক থাকবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স একমত কিন্তু আমরা এটাকে আবৃত করে নিয়েছি সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স শিক্ষকের নির্দে শ বা ব্যাগ থেকে বই বের করা এটা হবে নোটস লেখার আগের ক্রিয়া নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স নোটস লেখার আগে ও নির্বাচন করবে যে কোন নির্দি ষ্ট নোটবুকটা কোন নির্দি ষ্ট ক্লাসের জন্য বের করতে হবে প্রফেসর যদি আপনি এটিকে একটি গুরুতর সমস্যা বলে মনে করেন তাহলে আপনি লিখে রাখতে পারেন এবং সাথে এটাও উল্লেখ করতে পারেন যে ও খুব খুশি ছিল না কারন ওকে 5 টা আলাদা আলাদা নোটবুক এবং 7 টা আলাদা আলাদা পাঠ্যবইয়ের মধ্য থেকে ঠিক বইটি কে খু জে বের করতে হবে এবং এই একটি সমস্যা হতে পারে যা আপনি লিখে রাখতে পারেন কোথায় একটা লিখে ফেলুন নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক আছে প্রফেসর বাস্তবে আপনি তথ্যই খু জে ছেন একদিকে এটা ঠিক যে আপনি এই ব্যক্তির উপর নজর রাখছেন কিন্তু আপনার প্রচ্ছন্ন লক্ষ্য হল যে আপনি যাতে জানতে পারেন যে এই স্যামের জীবনে আপনি কি ভাবে সাহায্য করতে পারেন নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স একদম সঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ আমরা এই বিষয়টিও নেব প্রফেসর হ্যাঁ এটিকে উপ হিসাবে রাখুন হ্যাঁ নিখু ত নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স প্রথম ক্রিয়া হবে সম্ভবত ওর দ্বারা ওর পেন বের করা সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স লেখার সাধন বা পেন দিয়ে লেখা এবং বই খোলা এটা ক্রিয়া চলাকালীন প্রথম পদক্ষেপ হবে এবার পরবর্তী নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স পরবর্তী সম্ভবত হবে ও যা লিখছে তা চালিয়ে যাওয়া অথবা পিছনে দেখে খোঁজ করা যে ক্লাসে পড়ানো এই বিষয়ে প্রথমে কি লিখেছিল সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক শিক্ষক স্যাম কে জিজ্ঞেস করতে পারেন যে পূর্ববর্তী ক্লাসে আমরা কতটা পড়েছিলাম এবং হতে পারে যে স্যাম নিজেই বলতে পারল বা আগের নোটস দেখে যাচাই করে বলল নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ফিরে এসে নিজের নতু ন নোটস লিখলো সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আমার মনে হয় পূর্ববর্তী ক্লাসের নোটস যাচাই করা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এক্ষেত্রে নোটস একটি ক্রিয়া যা ও করতে পারে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স পূর্ববর্তী ক্লাসের সারাংশ সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স পূর্ববর্তী ক্লাসের সারাংশ শিক্ষক এর ইচ্ছের উপর নির্ভ রশীল হ্যাঁ এটা স্যামের দ্বারা ক্লাসে নোটস লেখার ক্রিয়ার মধ্যে আসেনা এই জন্য আমরা পূর্ববর্তী নোটস এর যাচাই করবো নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স পরবর্তী তে যখন ওর বর্ত মান পৃষ্ঠা ভরে যাবে তখন ও একটি নতু ন পৃষ্ঠায় কাজ শুরু করবে ও সম্ভবত নতু ন পৃষ্ঠা থেকেই শুরু করতে চাইবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো পৃষ্ঠা নিবার্চ ন করা বর্ত মান নোটস লেখা শুরু করার জন্য নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স পরবর্তী হ্যাঁ পরবর্তী লাইন পরবর্তী নোটস সমূহ সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স একটি পৃষ্ঠার নির্বাচন করা তার পরবর্তী নোটস লেখার জন্য নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স আমার মনে হয় এটা একটা ক্রিয়া যাতে ও বারবার পুরোনো পৃষ্ঠায় যায় এবং নতু ন পৃষ্ঠায় আসে এবং পুনরায় পুরোনো পৃষ্ঠায় যায় সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স সম্ভবত শিক্ষক যে পাঠ টি পড়াচ্ছেন তার উপর নির্ভ র করে ও বিষয়বস্তু লিখছে বা রেখাচিত্র বানাচ্ছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স গ্রাফ দ্বারা চিত্রন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স গ্রাফ দ্বারা চিত্রন বা লিখিত বিষয়বস্তু এই সমস্তটা পাঠ বা শিক্ষক এর উপর নির্ভ র করবে তো লিখিত বিষয়বস্তু লেখা বা গ্রাফ দ্বারা চিত্রন বা রেখাচিত্র প্রফেসর হ্যাঁ আমি বলতে যাচ্ছিলাম যদি আপনার কাছে এর জন্য কোনো সরল শব্দ থাকে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স এটা আমার মনে পরে এলো তাই আমাকে এটা যুক্ত করতে হলো আমার মনে হয় আমাদের কাছে নোটস লেখা চলাকালীন চারটে ক্রিয়া আছে এই সম্পর্কে কারুর কি কোনো বক্তব্য আছে প্রফেসর আপনি ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ভালো তো এবার আমরা নোটস লেখার পরের সাময়রেখায় আসি সম্ভবত নোটস লেখার পরে স্যাম কি করছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স সাধারণভাবে আমার মনে হয় যে শিক্ষক এর দিক থেকে নির্দে শ আসা শেষ হলে হয়তো স্যাম ভাববে যে ওরও নোটস লেখার সময় পুরো হয়ে গেছে শিক্ষক এর নির্দে শ শেষ হওয়া একটি পদক্ষেপ সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো শিক্ষক এর থামার নির্দে শ পালন করবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স আবার আমার মনে হচ্ছে এটা সেইরকমই হবে যেমনটা আমরা প্রথমে নকশা বানিয়েছিলামযেমন হতে পারে শিক্ষক নির্দে শ দেবেন যে আমি আজকের মতো ক্লাস শেষ করলাম অথবা শিক্ষার্থীরা নিজেরাই বুঝে যাবে যে আজকের নির্দে শ সমাপ্ত হয়েছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর সম্ভবত যা লিখেছে তা যাচাই করতে চাইবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ও যা লিখেছে তা যাচাই করবে এমনটাই কিছু করবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স হতে পারে ও এমনটাই করতে চাইবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স নিজের লেখা নোটসগুলো দেখে এটা যাচাই করবে যে পরিচ্ছন্ন ভাবে লিখেছে কিনা ওর রেখাচিত্রগুলি কি পরিচ্ছন্ন কিনা কিংবা এগুলিকে ঠিক করার জন্য অন্য কাউকে দিতে হবে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স হয়তো অন্য কেউ প্রফেসর ব্যক্তিগত অভিজ্ঞতা সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ সেটাই নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্সএটাও একটা সম্ভাবনা হতে পারে এবং আমরা এটিকে ক্রিয়া হিসেবে দেখতে পারি প্রফেসর আমার মনে হয় এই বিষয়টিকে মার্কে টে গিয়ে আসল গ্রাহক কে দিয়ে যাচাই করা প্রয়োজন তো এটা আপনার নিজের অভিজ্ঞতা তা ভালো আমরা এটা লিখে নেবো কারণ প্রথম পদক্ষেপ নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এর উপর নির্ভ র করে লিখতে হয় পরবর্তী পদক্ষেপে আপনি বাস্তবিকভাবে মার্কে টে গিয়ে গ্রাহকের সেই বর্গের সাথে সাক্ষাৎ করেন যারা আপনার লক্ষ্য এবং জানার চেষ্টা করেন যে বাস্তবে তারা কি করছেন আর হয়তো কিছু জিনিসের পরিবর্ত ন হবে কিছু জিনিস আপনি এতে যুক্ত করতে পারেন ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক কথা স্যার সম্ভবত সব কিছু র সাথে ওর নোটস কে যাচাই করা সেই নির্দি ষ্ট ক্লাসের ওর নোটস এর ত্রুটি সংশোধন করা শ্যাম পাল এম এবং যদি ও প্রয়োজন মনে করে তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেখাঙ্কিত বা ওর উপর চিহ্নিত করতে পারে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ এমনটা করতে পারে পুনরায় এই সবটা এর অন্তর্গত হবে হ্যাঁ ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো এটা দ্বিতীয় পদক্ষেপ হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং হয়তো এর পরে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স আমার মনে হয় এর দুটো পরিণাম হতে পারে হয় ও সব জিনিস ব্যাগে ভরে ফেলবে নয়তো বা ও ওই নোটস কারুর সাথে ভাগ করবে উদাহরণ স্বরূপ কল্পনা করুন যে আমি খুব ধীর গতিতে লিখি আর অন্য একজনখুব দ্রুত গতিতে লেখে তো তার কাজ দ্রুত শেষ হবে যেখানে আমার কিছু বিষয় ছেড়ে যাবে তাই সেগুলো লেখার জন্য আমার কারুর সাহায্যের প্রয়োজন হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স একদম ঠিক যদি সে দ্রুত লেখে তবে সে ধীর গতিতে যে লেখে তার সাথে নিজের নোটস ভাগ করে নেবে যাতে করে ওই ব্যক্তি নিজের নোটস এর যাচাই করতে পারে এটাও একটা ভালো বিকল্প হতে পারে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স অথবা নিজের নোটস ভাগ করুক নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স অথবা আমার মনে হয় আমরা এইগুলোকে দুটো বিকল্প ক্রিয়ারূপে রাখতে পারি প্রফেসর কেন নয় আপনি এটিকে বিভাজিতও করতে পারেন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হয় নোটস ভাগ করে নিন নয়তো নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ওই নোটবুক তা বন্ধ করে পুনরায় ব্যাগে রাখা সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এটা ছাড়া আমরা কি শিক্ষক এর দ্বারা ক্লাসে করা মূল্যায়ন কে ক্রিয়ার পরের অংশে ভাবতে পারি নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স তাহলে আমার মনে হয় পুরো ক্রিয়ার পরিবর্ত ন হয়ে যাবে এটা হয়তো ওর জন্য খুব ব্যক্তিগত বিষয় হবে প্রফেসর আমার পরামর্শ এটাই থাকবে যে নোটস লেখার প্রক্রিয়াটিকে মূল্যায়নের থেকে আলাদা করে দেখুন এই বিচারটি ভালো কারণ পরিস্থিতি পরিবর্তি ত হয় এবং তাতে যে কোনো ক্রিয়ার অন্তর্গত পদক্ষেপও পরিবর্তি ত হয় যেমনটা আপনি দেখছেন আমরা সমাধান ছাড়াই এটা করেছি একটা শেষ পদক্ষেপ যা খুবই গুরুত্বপূর্ণতা হলো আমরা আমাদের শিক্ষার্থী মানে স্যামের ভাবনাত্মক অবস্থার উপর নজর রাখবো কোনো সময় ও ভীষণ খুশি হবে এবং বলবে বাহ এটা তো খুবই ভালো যে আমি করতে পেরেছি কোনো সময় এমনটাও হবে যে ও খুশি হবে না মানে দুঃখী হবে এবং আপনি তা লিখে রাখতে পারেন এবং তৃ তীয় হলো যেখানে কোনো আবেগ থাকবে না যেমন আমি হয়তো আপনাকে শ্রেণীকক্ষে বাস থেকে নামার উদাহরণ দিয়ে ছিলাম নামার সাথে কোনো আবেগ যুক্ত ছিলনা আপনি শুধু নেমে গেলেন ঠিক আছে সুতরাং এমনটাই হয় আপনি আপনার পর্যবেক্ষণ বা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে অনেক সময়বাহ এটা খুবই ভালো দারুন দিয়ে শুরু করেন আবার অনেক সময় ততটাও খুশি হন না তো আপনি তা সরলভাবে দুঃখ মুখ বা স্মাইলি দ্বারা পোষ্ট ইন নোটের উপর চিহ্নিত করতে পারেন নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স শিক্ষক এর শ্রেণীকক্ষে প্রবেশ করায় হয়তো স্মাইলি প্রয়োগ করা যাবে প্রফেসর ক্ষমা করবেন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আমরা এটা ধরে চলছি যে স্যাম লিখতে পছন্দ করে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স লিখতে পছন্দ করে এবং শ্রেণীকক্ষে থাকতে ও শিখতে পছন্দ করে হ্যাঁ তো এটা একটা আদর্শ অবস্থা হয়ে গেল নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এমন আদর্শ অবস্থা যার নকশা আমরা বানাতে চাই তো শিক্ষকের শ্রেণীকক্ষে প্রবেশ করায় আমরা একটা খুশির স্মাইলি দিতে চাইবো সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ওটা হলো খুশি স্যাম সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স খুব ভালো সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর শিক্ষক এর ব্যাগ থেকে বই বের করার নির্দে শ হয়তো তা ততটাও ভালো নয় উনি বুঝতে পারেন যে শ্রেণীকক্ষে স্বাধীনতা নেই নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স তো এখানে দুঃখের ইমোজি দেওয়া যেতে পারে শ্যাম পাল এম হয়তো সে অনেকগুলো নোটস লিখছে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স মধ্যপন্থী ইমোজি ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স আরেকটা ব্যাপার হলো ওকে ওর সমস্ত বই ও নোটবুক থেকে নির্দি ষ্ট বইটি বের করতে হবে এবং নোটবুক বের করে সঠিক পৃষ্ঠা খুলতে হবে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স না তো এই ভাবে স্যাম খুশি হতে পারেনা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ স্যাম পারেনা আমার মনে হয়না যে ও হবে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এই সব করার মাধ্যমে স্যাম খুশি হবেনা নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং ইতিমধ্যে শিক্ষক যা কিছু বলছেন যা খুবই গুরুত্বপূর্ণ তার উপর সম্পূর্ণ মনোযোগ ও দিতে পারছে না তো সম্ভবত স্যাম বিভ্রান্ত এবং খুব খুশি নয় সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্সঠিক আছে এটা একটা বিভ্রান্ত স্যাম প্রফেসর ঠিক আছে তাহলে আপনি বিস্ময় সূচক এবং একটি প্রশ্ন চিন্হ লাগাতে পারেন সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর শিক্ষক পড়াতে শুরু করেন নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স আমার মনে হয় এটা খুবই সাধারণ ব্যাপার হ্যাঁ সোজা মুখ প্রফেসর ঠিক আছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তারপর শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করবে যে কি লিখতে হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হয়তো এই ক্রিয়াটি করতে সমস্যা হবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স যেহেতু আমরা স্যামের ব্যাপারে ভেবেছি তো আমরা এটিকে খুশি মুখ দিয়ে দিচ্ছি ঠিক আছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স এটা তো ক্রিয়ার আগের আবেগ হলো এখন আমরা ক্রিয়ার চলাকালীন অংশে আসবো পেন ঠিক করা এবং লেখার জন্য নোটবুক খোলা আমার মতে এটা যথেষ্ট নিরস কোনো আবেগ নেই পুরোনো নোটস এর যাচাই করার ব্যাপারে স্যাম কৌতূ হলী হতে পারে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্সহ্যাঁ হয়তো শিক্ষকের বলা পৃষ্ঠায় বা নিজে যে পৃষ্ঠায় যেতে চায় তাতে পৌঁছনোর জন্য ওকে কিছু টা ঝামেলা পোহাতে হবে সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স এক্ষেত্রে ততটা খুশি হবেনা সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স নিজের পরবর্তী নোটস লেখার জন্য পৃষ্ঠার নির্বাচন নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স যথেষ্ট অকপট ঠিক সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স কোনো আবেগ নেই সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স বিষয়বস্তু লেখা বা রেখাচিত্র আঁকা আমার মনে হয় এই ক্রিয়ায় ওর খুশি হওয়া উচিত নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স হ্যাঁ খুশি হবে ও নোটস লিখতে পছন্দ করে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স এবং আমরা এই সম্পূর্ণ ক্রিয়াটিকে বিবেচনা করেছি যে হলো মুখ্য অংশ নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স এবং ওর ব্যক্তিত্বও এমনটাই ঠিক আছে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স তো এটা ক্রিয়া চলাকালীন এবং ক্রিয়ার পরে যখন শিক্ষক নোটস লেখা থামানোর নির্দে শ দিয়েছেনতখনকার আবেগ সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্সও ভীষণ খুশি হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স না কারণ ও খুব খুশি ছিল যখন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন তাই সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স হয়তো আরও বেদি রেখাচিত্র আঁকতে বা আরও লিখতে চাইছিল কারণ আমাদের হিসেবে ও একজন আদর্শ শিক্ষার্থী যে লিখতে চাইছিল সুপ্রতিভ দাস সি টি ও নোইন ইলেক্ট্রনিক্স ঠিক আছে তো ও খুশি হবে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স না ও দুঃখী হবে হ্যাঁ দুঃখী সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স আর লিখতে পারছে না এবার নিজের নোটস এর ত্রুটি পরখ করছে নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স আমার মনে হয় এটা যথেষ্ট সোজাসাপ্টা সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্স ব্যক্তিগত ক্রিয়া সুতরাং হ্যাঁ এটা সোজাসাপ্টা তারপর হয় ও নোটস অন্যের সাথে ভাগ করে নেবে বা এই ক্রিয়াটি শেষ করবে আমার মনে হয় নোটস ভাগ করে নেওয়া আনন্দের ব্যাপার নিতিন কুরিয়ান সি ও ও নোইন ইলেক্ট্রনিক্স খুশি অবশ্যই ও খুশি অনুভব করবে যখন ও নোটস অন্যের সাথে ভাগ করবে সিদ্ধার্থ মাতু রি সি ই ও নোইন ইলেক্ট্রনিক্সতো হ্যাঁ এটা আবার খুশি স্যাম প্রফেসর ঠিক আছে খুব ভালোএই আলোচনায় দুটি বিষয় খুব ভালোভাবে নিষ্কাশিত হয়েছে যেমন আমি বলেছিলাম যে যখন আপনি মার্কে ট এ যান তখন আপনি সুনিশ্চিত করতে পারেন যে সমস্ত পদক্ষেপ তেমনটাই আছে যেমনটা আপনি আপনার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ এর ভিত্তিতে কল্পনা করেছিলেন দ্বিতীয় বিষয় হলো আমরা আবেগের যে নকশা বানিয়েছিলাম যাকে সহানুভূতি নকশাও বলা হয় সেটাকেও যাচাই করতে হবে কিছু লোক খুবই বিস্তারিত ভাবে সহানুভূতি নকশা বানিয়ে থাকেন কিন্তু আমরা খুবই সরল ভাবে এই প্রক্রিয়ায় করবো এর প্রয়োগ এটা জানার জন্য করা হয় যে তারা কি সত্যিই খুশিতে আছে মানে আপনি এখানে একটি আদর্শ শিক্ষার্থী নিয়েছেন এবং এই ভাবেই আদর্শ শিক্ষার্থীদের খু জ তে পারেন শিক্ষক এর সাহায্যে আদর্শ শিক্ষার্থীদের নির্বাচন করতে পারেন তার পরে দেখুন সত্যিই কি এমন তা সম্ভব তাদের পর্যবেক্ষণ করুন প্রশ্ন করবেন না আপনাকে আমার পরামর্শ এই যে পর্যবেক্ষণ করুন কিন্তু কোনো প্রশ্ন করবেন না কারণ তারা হয়তো এমন কিছু বলবে যা আপনি শুনতে চাইছেন কিন্তু বাস্তবে তারা হয়তো বিপরীতটাই করছে এটা এমন কিছু যা আপনাকে কর্মক্ষেত্রে করতে হবে এবং এই দুটি বিষয় আপনাকে কর্মক্ষেত্রের গতিবিধিতে লিখতে হবে এটা খুব ভালো আমি এটা ধারণা করে চলছি যে আপনি আরও একটা ব্যক্তিত্ব এর গভীরে যাবেন আমাদের মধ্যে এই বিষয় আলোচনা হয়েছিল আমরা দ্বিতীয় ব্যক্তিত্ব এর জন্য পুনরায় আলোচনা করবো আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে এবং আপনাকে দেখাবো যে এখনো পর্যন্ত আমরা কি করেছিএবং দ্বিতীয় ব্যক্তিত্ব এর জন্য আমরা আবার আলোচনায় বসবো কারণ এই কেসে তার গুরুত্ব আছে কারণ নোটস লেখা এবং তার সাথে সম্পর্ক এখানেই শেষ হয়না সেই কারণে আমরা দ্বিতীয়টিও করবো যদি আপনার পরিস্থিতিতে আপনার প্রয়োজন এই টু কুই থাকে তবে আপনি একটি দিয়েই কাজ চালাতে পারেন যেমন আমি মিসেস অবনীর বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাত্রার উপর নজর রাখার উদাহরণ দিয়েছিলাম তো আপনি একটাতেও থামতে পারেন কিন্তু এখানে আমরা দ্বিতীয় ও দেখবো তো আমাদের সাথে যুক্ত থাকুন আমরা আপনাকে পরবর্তীটাও দেখতে চলেছি